দ্বিতীয় সপ্তাহের তৃতীয় মডিউলে প্রিয় অংশগ্রহণকারীদের স্বাগতম এই মডিউলে আমরা আলোচনা করব কাইনেসিক্স হল যোগাযোগের অমৌখিক দিকগুলির একটি অংশ আমরা বিভিন্ন ধরনের কাইনেসিক্স কি কি তা দেখব এবং কোন প্রেক্ষাপটে তাদের ব্যাখ্যা করতে হবে ব্যুৎপত্তিগতভাবে কাইনেসিক্স শব্দটি একটি গ্রীক শব্দ কাইনস থেকে উদ্ভূত হয়েছে যা আন্দোলনকে বোঝায় প্রফেসর রে বার্ডউইস্টেল 1952 সালে তার বই Introduction to Kinesics An Annotation System for Analysis of Body Motion and Gesture এ প্রথমবার এটি ব্যবহার করেছিলেন এই বইটি আনুষ্ঠানিক গবেষণা এবং শরীরের গতি যোগাযোগকে চিহ্নিত করেছে এবং এটিকে আনুষ্ঠানিক গবেষণার ক্ষেত্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে তিনি পরামর্শ দিয়েছিলেন যে এই শব্দটি শরীরের নড়াচড়া এবং অঙ্গবিন্যাস অন্তর্ভুক্ত করা উচিত এবং এটিও পরামর্শ দিয়েছিলেন যে অ মৌখিক কোডগুলির একটি কাঠামো রয়েছে যা ভাষাগত কোডগুলির মতো Birdwhistell কাইনেসিক্সকে "the systematic study of how human beings communicate through body movements and gesture" এবং "systematic study of the visually sensible aspects of nonverbal interpersonal communication" হিসাবে সংজ্ঞায়িত করেছিলেন এই সংজ্ঞাটি অমৌখিক যোগাযোগের বেশিরভাগ ক্ষেত্রকে কভার করে জনপ্রিয় বক্তৃতায় কাইনেসিক্সকে বডি ল্যাঙ্গুয়েজ বলা হয় যে শব্দটি অফিসিয়াল ভাষার চেয়ে বেশি জনপ্রিয় যেমনটি আমরা আগে মন্তব্য করেছি বডি ল্যাঙ্গুয়েজ প্রাথমিকভাবে একটি বইয়ের শিরোনাম ছিল যা 1970 সালে জুলিয়াস ফাস্ট দ্বারা প্রকাশিত হয়েছিল এবং এটি অবিলম্বে জনপ্রিয় কল্পনাকে আঁকড়ে ধরেছিল যদিও মেরিয়াম ওয়েবস্টার অভিধানের 1885 সংস্করণে শব্দটির প্রথম অভিধান এন্ট্রি পাওয়া যায় যাইহোক অধ্যাপক রে বার্ডউইস্টেলের গবেষণা প্রকাশিত হওয়ার পরেই শব্দটির ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে বেশ কিছু সমালোচক কাইনেসিক্সকে অধ্যয়নের ক্ষেত্র হিসাবে নয় বরং অমৌখিক যোগাযোগের নির্দিষ্ট পদ্ধতি হিসাবে সংজ্ঞায়িত করতে পছন্দ করেন যেমনটি অধ্যাপক বার্ডউইস্টেল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বিভিন্ন গবেষক কাইনেসিক্সের সাথে যুক্ত ক্ষেত্রগুলিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন যে ক্ষেত্রগুলি বিভিন্ন উপায়ে এর আওতায় আসে আমরা ডানকানের পাশাপাশি হার্পার এবং অন্যান্য এবং ন্যাপকে উল্লেখ করতে পারি যারা অঙ্গভঙ্গি এবং অন্যান্য শরীরের নড়াচড়া মুখের অভিব্যক্তি চোখের নড়াচড়া এবং ভঙ্গিগুলি কাইনেসিক আচরণের পদ্ধতি হিসাবে গণনা করেছিলেন তারা এই পরিধি থেকে পরভাষা প্রক্সিমিক্স এবং স্পর্শকাতর যোগাযোগকে বাদ দিয়েছে রাফেল এবং এঙ্গেল প্রক্সেমিকস অন্তর্ভুক্ত করেছিল যাইহোক বেশিরভাগ গবেষক একমত যে কাইনেসিক্সের গবেষণায় মুখের অভিব্যক্তি চোখের নড়াচড়া মাথা হাত বাহু পায়ের পাতা এবং পা অন্তর্ভুক্ত অন্য কথায় এটি অঙ্গভঙ্গি অঙ্গবিন্যাস মুখের অভিব্যক্তি অধ্যয়ন করে এবং এর প্রভাব এবং পরামর্শগুলি বোঝার জন্য মানব গেটের দিকেও তাকায় যখন আমরা আমাদের কণ্ঠস্বর এবং মুখের সাহায্যে একটি শব্দের ধ্বনি উচ্চারণ করি তখন শরীরটি একই সাথে অঙ্গভঙ্গি এবং গতির সাথে বোঝাতে শুরু করে এবং শব্দের সমান গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এবং এটি এমন একটি কাঠামোগত উপায়ে মৌখিক গঠন করে যা সাদৃশ্যপূর্ণ যাইহোক বার্ডউইস্টেল আমাদের প্রশ্ন করেছেন যে "no position or expression or no physical movement ever caries meaning in itself and of itself" এটি একটি বিচ্ছিন্ন শব্দ হিসাবে একটি বিচ্ছিন্ন কাইনেসিক অভিব্যক্তি সম্পর্কে আমাদের বোঝার বিষয়ে আমাদের সতর্ক করে যার একাধিক ব্যাখ্যা এবং শব্দ থাকতে পারে একইভাবে আমরা দেখতে পাই যে কাইনেসিক্সের ব্যাখ্যাগুলি প্রসঙ্গের উপর নির্ভরশীল একইভাবে যেখানে একটি শব্দের ব্যাখ্যা সম্পূর্ণ বোঝার জন্য বাক্যের পাশাপাশি প্রেক্ষাপটের উপর নির্ভর করে শরীরের নড়াচড়া কাইনেসিক নড়াচড়াগুলি শুধুমাত্র সেই প্রসঙ্গে ব্যাখ্যা করা উচিত যা আদর্শভাবে একটি প্যাটার্নে আসে এবং মৌখিক বার্তার সাথে সঙ্গতিপূর্ণ বিচ্ছিন্ন অর্থগুলি আন্দোলনের দিকে বরাদ্দ করা উচিত নয় এবং আমাদের অবশ্যই কাইনেসিক গতিকে প্রসঙ্গের উপর নির্ভরশীল হিসাবে এবং মৌখিক বার্তাগুলির একটি অনুষঙ্গ হিসাবে ব্যাখ্যা করতে হবে যদিও আমরা পরে দেখব অনেক কাইনেসিক অভিব্যক্তি মৌখিক উদ্দীপনা থেকে স্বাধীনভাবে ব্যবহার করা যেতে পারে কাইনেসিক্স সম্ভবত অমৌখিক কোডগুলির মধ্যে সবচেয়ে কমান্ডিং এবং প্রভাবশালী যা বার্তা বহন করার জন্য উপলব্ধ বৈশিষ্ট্যের সম্পদের কারণে এটি প্রভাবশালী কাইনেসিক্সের ক্ষেত্রের সাথে সম্পর্কিত ব্যাখ্যাগুলির সমৃদ্ধি বোঝার জন্য আমরা নির্দিষ্ট অনুমান এবং পর্যবেক্ষণগুলি দেখতে পারি বলা হয় যে 70 মিলিয়নেরও বেশি বিভিন্ন ভৌত বিজ্ঞান মানুষের দ্বারা উত্পাদিত হতে পারে প্রফেসর রে বার্ডউইস্টেল এবং অ্যালবার্ট মেহরাবিয়ান যখন যোগাযোগের অমৌখিক দিকগুলির কোডিফাইড অধ্যয়ন শুরু করেছিলেন তখন তারা বিভিন্ন শারীরিক অভিব্যক্তি মুখের অভিব্যক্তি চোখের প্রসঙ্গ কাইনেসিক আচরণ ইত্যাদির ভিডিও ফুটেজ তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের এটি বন্ধ করতে হয়েছিল কারণ মানুষের মুখ এবং মানুষের শরীর আক্ষরিকভাবে অসংখ্য অভিব্যক্তিতে সক্ষম কিছু মৌলিক আবেগ এবং নির্দিষ্ট সার্বজনীন অঙ্গভঙ্গির প্রাথমিক সনাক্তকরণের বাইরে যোগাযোগের অমৌখিক দিকগুলি আরও জোর দিতে পারে না ফিজিওলজিস্টরা অনুমান করেছেন যে মুখে 30টি বা তার বেশি পেশী রয়েছে যা প্রায় 20000টি বিভিন্ন অভিব্যক্তি প্রদর্শন করতে সক্ষম হিউইস এই গবেষণায় রিপোর্ট করেছেন যে 1000 অধ্যয়ন মানুষের ভঙ্গি সম্ভব এবং আমি নিশ্চিত যে সংখ্যা বাড়বে Birdwhistell দাবি করেছে যে 250000 পর্যন্ত অভিব্যক্তি সম্ভব ক্রাউট ক্লাসরুমের আচরণে প্রায় 8000টি স্বতন্ত্র অঙ্গভঙ্গি এবং জটিল পরিস্থিতিতে 5000 হাতের অঙ্গভঙ্গি পরিলক্ষিত হয় এই অনুমানগুলি অমৌখিক সংকেত প্রেরণের জন্য প্রায় সীমাহীন কাইনেসিক উপায়গুলিকে হাইলাইট করে যদি মানুষের অসংখ্য কাইনেসিক সিগন্যাল পাঠানোর ক্ষমতা থাকে তাহলে আমাদের কাইনেসিক সিগন্যাল চিনতে পারার ক্ষমতাও প্রচুর দৃষ্টি আমাদের সংবেদনশীল উপলব্ধির প্রায় 80 শতাংশের জন্য দায়ী বাকি 20 শতাংশ আসে আমাদের শ্রবণ স্পর্শ স্বাদ এবং গন্ধ ইত্যাদির সম্মিলিত সেন্স থেকে বলা হয় যে একজন ট্রেনের পাইলট কথিতভাবে একটি বিমানের ফ্ল্যাশকে সেকেন্ডের 1200 তম হিসাবে সংক্ষিপ্তভাবে সনাক্ত করতে পারে ক্ষণস্থায়ী মুখের অভিব্যক্তি এবং শরীরের নড়াচড়া যা আমরা মাইক্রো এক্সপ্রেশনে রাখি যা এমনকি একটি দুর্গ প্রদর্শক দ্বারা খুব সঠিকভাবে রেকর্ড করা যায় না তা এখনও অনেক মানুষ বুঝতে পারে আমাদের শরীর বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও দরকারী তথ্য উপস্থাপন করে এবং এমনকি নির্জনতায়ও এটি যেকোনো ব্যক্তির অভ্যন্তরীণ মানসিক অবস্থা বা আবেগ প্রকাশ করতে পারে ফলস্বরূপ আমরা দেখতে পাই যে লোকেরা অমৌখিক বার্তাগুলির অর্থ বোঝার জন্য অন্য যে কোনও কোডের চেয়ে কাইনেসিক সংকেতের উপর বেশি নির্ভর করে আমরা বুঝি যে কাইনেসিক্স সীমাহীন সংখ্যক মৌখিক সংকেত পাঠাতে পারে বিশেষ করে যখন আমরা বিবেচনা করি যে আমরা সকলেই যেকোন দৃষ্টান্তে একক আচরণের চেয়ে বেশি প্রদর্শন করতে পারি উদাহরণস্বরূপ যদি আমাদের কোনও বন্ধুকে এমন কিছুর জন্য প্রশংসা করতে হয় যা সে কেবল করেছে তা আমাদের শারীরিক অঙ্গভঙ্গির সাহায্যে আমরা ঠিক কী করব হয় আমরা সম্মতি দিতে পারি আমরা অর্ধেক হাসি দিতে পারি আমরা এই হাসিতে সেই সম্মতিটি একত্রিত করতে পারি আমরা আরও উত্সাহী হতে বেছে নিতে পারি এবং যে কোনও ধরণের হাতের সংকেতও পাস করতে পারি এখন আমরা ঠিক কী পাস করি তা আমাদের বন্ধুরা অবিলম্বে বুঝতে পারে যদিও এই সমস্ত বিচ্ছিন্ন এবং বিভিন্ন সংকেতের মধ্যে যা সাধারণ তা হল উপলব্ধির অনুভূতি প্রশংসার মাত্রা এবং একই সময়ে বিভিন্ন বৈচিত্র্যও রিসিভার দ্বারা অবিলম্বে বোঝা যায় সুতরাং মানুষের অবিলম্বে কাইনেসিক সংকেত প্রেরণের পাশাপাশি গ্রহণ করার একটি বিশাল ক্ষমতা রয়েছে যে সংকেত 125 মাইক্রোসেকেন্ডে পাঠানো হয় ক্ষণস্থায়ী মুখের অভিব্যক্তি এবং শরীরের নড়াচড়াও আমাদের মস্তিষ্ক দ্বারা নিবন্ধিত হতে পারে কিন্তু আমরা কিভাবে কাইনেসিক বার্তা প্রেরণ এবং বোঝার এই ক্ষমতা অর্জন করব আমাদের কাইনেসিক আচরণ এবং বোঝার অনেক দিক পরিবেশগত এবং সামাজিক অভিজ্ঞতার মাধ্যমে শেখা হয় এখানে জুডি বার্গুন এবং অন্যদের একটি গবেষণা উদ্ধৃত করা প্রাসঙ্গিক যা 2016 সালে প্রকাশিত হয়েছিল ভিজ্যুয়াল এবং অডিটরি কোডস কাইনেসিকস এবং ভোকালিকস প্রথমত এগুলি সহজাত স্নায়বিক প্রক্রিয়া থেকে অর্জিত হয় যা জেনেটিক্যালি পাস হয় এবং যা বিবর্তনের মাধ্যমে বিকশিত হয় এগুলি দ্বিতীয়ত পরিবেশের সাথে আমাদের ইন্টারেকশনের সমস্ত মানুষের জন্য সাধারণ অভিজ্ঞতা থেকে উদ্ভূত হয় এবং তৃতীয়ত সংস্কৃতির মাধ্যমে নির্দিষ্ট কাজ এবং সামাজিক ইন্টারেকশন যা বিভিন্ন সংস্কৃতি সহ সংস্কৃতি এবং ব্যক্তিদের মধ্যে পরিবর্তিত হয় এবং সেইজন্য আমরা দেখতে পাই যে কাইনেসিক আচরণের কিছু দিক রয়েছে যা সর্বজনীনভাবে বোঝা যায় কিন্তু একই সাথে এমন অনেকগুলি রয়েছে যেখানে সাংস্কৃতিক এবং সামাজিক পার্থক্যের কারণে নির্দিষ্ট বৈচিত্র্য প্রবর্তিত হয় আসুন কাইনেসিক্সের প্রকারগুলি দেখি প্রফেসর রে বার্ডউইস্টেল পরামর্শ দিয়েছিলেন যে তিন ধরনের কাইনেসিক রয়েছে এবং তিনি তার গবেষণার কাজে প্রতীক চিত্রকর এবং প্রভাব প্রদর্শনের তালিকা করেছেন যাই হোক প্রফেসর পল একম্যান এবং তার সহকর্মী ওয়ালেস ফ্রিজেন প্রফেসর বার্ডউইস্টেলের কাজের উপর ভিত্তি করে তৈরি করেছেন এবং তারা কাইনেসিক্সকে পাঁচ প্রকার বা পাঁচটি বিভাগে শ্রেণীবদ্ধ করেছেন এবং তারা প্রতীক চিত্রক আবেগপূর্ণ প্রদর্শন নিয়ন্ত্রক এবং অ্যাডাপ্টর বডি ল্যাঙ্গুয়েজের সাথে আমার প্রাথমিক পরিচয়ে আমি তিনটি দিক বা তিন ধরনের কাইনেসিক্সের কথা বলেছিলাম কারণ এগুলিই মূল তিনটি প্রকার এখন আরও বিশদ ব্যাখ্যার জন্য আমি আরও বিস্তৃত ব্যাখ্যার জন্য অধ্যাপক পল একম্যান এবং ওয়ালেস ফ্রিজেনের ফলাফলগুলি অন্তর্ভুক্ত করেছি কাইনেসিক্স নির্দিষ্ট অর্থ প্রকাশ করে যা সাংস্কৃতিক ব্যাখ্যার জন্য উন্মুক্ত আমাদের আন্দোলন ইত্যাদির ভুল ব্যাখ্যা করা যেতে পারে যখন আমাদের সংস্কৃতি জুড়ে যোগাযোগ করতে হয় এবং তাদের বেশিরভাগই সামান্য সচেতনতার সাথে পরিচালিত হয় আমরা দেখতে পাই যে আমাদের কাইনেসিক্স অভিব্যক্তিগুলি আমাদের আবেগ এবং অনুভূতি সম্পর্কে সত্য উপস্থাপন করে আসুন প্রথম বিভাগ বা কাইনেসিক আচরণের ধরনটি দেখি যা প্রতীক প্রতীকগুলি একটি বক্তৃতা স্বাধীন অঙ্গভঙ্গি এগুলিকে রো এবং লেভিন দ্বারা স্বায়ত্তশাসিত অঙ্গভঙ্গি হিসাবেও অভিহিত করা হয়েছে এগুলি হল হাত পা বাহুগুলির নড়াচড়া শরীরের আরও একটি অংশ যার একটি নির্দিষ্ট এবং কোডিফাইড অর্থ রয়েছে এবং তারা অন্যান্য কাইনেসিক আচরণগুলির মতো একটি বক্তৃতার উপর নির্ভরশীল নয় সুতরাং প্রতীকগুলি একটি মৌখিক সমতুল্য সহ অমৌখিক সংকেত এগুলি সহজেই চিহ্নিত করা যায় কারণ এগুলি প্রায়শই নির্দিষ্ট প্রসঙ্গে ব্যবহৃত হয় এবং সেইজন্য যে ব্যক্তি এই প্রতীকগুলি গ্রহণ করে সে অবিলম্বে অর্থ বুঝতে পারে মানব সভ্যতা প্রতীক উদ্ভাবন করেছে এটি এমন একটি জ্ঞান নয় যার সাথে আমরা জন্মগ্রহণ করেছি বরং আমরা অন্যদের সাথে ইন্টারেকশন করে আমাদের সংস্কৃতির মাধ্যমে সেগুলি পর্যবেক্ষণ করেছি এবং কাইনেসিক আচরণের অন্যান্য দিকগুলির বিপরীতে আমরা এই সংকেতগুলির অর্থ সম্পর্কে সচেতন এবং সম্পূর্ণ সচেতনতার সাথে প্রতীকগুলি ব্যবহার করি প্রতীকগুলির কোডিফাইড এর অর্থ রয়েছে এবং তাদের খুব নির্দিষ্ট অর্থ রয়েছে যা আক্ষরিক শব্দগুলিতেও অনুবাদযোগ্য অর্থ দুটি উপায়ে নির্মিত হতে পারে প্রথমত এটি একটি কোডিফাইড অর্থ হতে পারে যা একটি ভাল লিখিত এবং ভাল নথিভুক্ত অর্থ পেয়েছে উদাহরণস্বরূপ জলের নিচের সাঁতারুদের কোড বা সিগন্যাল যা একজন ট্রাফিক সিগন্যাল পুলিশ সদস্য দ্বারা তৈরি করা হয় তারপরে বধির এবং বোবাদের ভাষা আমরা দেখতে পাই যে সেখানে কোডিফাইড ভাষা রয়েছে তারা ভিন্ন হতে পারে কিন্তু তাদের একটি কোডিফাইড ব্যাখ্যা আছে যদিও আমরা দেখতে পাই যে বধির এবং মূকদের অভিব্যক্তিগুলি অন্য লোকেরাও বুঝতে পারে যারা ভিন্নভাবে সক্ষম লোকদের জন্য এই নির্দিষ্ট ভাষাগুলি বোঝে না দ্বিতীয় উপায় যেটিতে একটি প্রতীকের অর্থ নির্মাণ করা হয় তা হল সাংস্কৃতিকভাবে শেখা অর্থ এবং আচরণগত সমিতির মাধ্যমে এটি শব্দের কোনো আইনি পরিভাষায় সংহিতাবদ্ধ নাও হতে পারে তবে একটি সংস্কৃতির মধ্যে বা নির্দিষ্ট সংস্কৃতি জুড়ে এটির প্রায় একটি নির্দিষ্ট অর্থ রয়েছে যা সবাই বুঝতে পারে অনেক প্রতীক হাত দ্বারা উত্পাদিত হয় তারা মুখ দ্বারা উত্পাদিত হতে পারে উদাহরণস্বরূপ চোয়াল নামিয়ে রাখা এবং মুখটি ধরে রাখা যা বিস্ময় বা অসহায়ত্ব বা কথা বলতে অনিচ্ছুকতা বোঝাতে কাঁধ নাড়তে ব্যবহৃত হয় এগুলি স্থিরও হতে পারে বা চলমান অবস্থায় তৈরি করা যেতে পারে প্রতীকগুলির কিছু উদাহরণ রয়েছে এই স্লাইডে আমি যে প্রতীকগুলি দিয়েছি সেগুলি সাংস্কৃতিকভাবে প্রলিপ্ত V আকৃতির চিহ্ন যা উইনস্টন চার্চিল দ্বারা ইউরোপীয় সংস্কৃতিতে জনপ্রিয় করা হয়েছে তা বিজয়ের চিহ্নের জন্য পরিচিত এই চিহ্নে আমরা দেখতে পাই যে হাতের তালু মধ্যম এবং চারটি আঙুল খাড়া হয়ে সামনের দিকে মুখ করে আছে উইনস্টন চার্চিল দ্বারা জনপ্রিয় এই বিজয় চিহ্নের তুলনায় একটি উল্টানো v চিহ্ন রয়েছে যা হয় দুইটি সংখ্যা প্রকাশ করতে পারে বা এটিকে অপমানের অঙ্গভঙ্গি হিসাবেও গঠন করা যেতে পারে একইভাবে মুষ্টির চিহ্ন যা প্রায়শই সংস্কৃতি জুড়ে ব্যবহৃত হয় তা হল সংহতি বা অবাধ্যতার প্রকাশ এটি 20 শতকের শুরুতে বিভিন্ন বিপ্লবে জনপ্রিয় হয়েছিল চাইনিজ বিপ্লব বা রুশ বিপ্লবে 1990 সালে নেলসন ম্যান্ডেলা এই পদে অধিষ্ঠিত কারাগার থেকে মুক্ত হন এটি মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিগত অধিকারের দিনগুলিতে একটি কালো শক্তি স্যালুট হিসাবেও পরিচিত হয়েছিল প্রতীকের অর্থও সাংস্কৃতিকভাবে নির্মিত হতে পারে আমরা দেখতে পাই যে তাদের ব্যাখ্যা করার উপায়ে কিছু ভিন্নতা রয়েছে আসুন এই চিহ্নগুলির কয়েকটি দেখুন আসুন আমরা প্রতীকটি দেখি যার বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে এটি প্রতীক হতে পারে যা বোঝায় যে সবকিছু ঠিক আছে এটি শূন্যও হতে পারে এটি নির্দিষ্ট সংস্কৃতিতে অর্থের পরামর্শও দিতে পারে এবং এটি নির্দিষ্ট সমাজে দৃশ্যের অঙ্গভঙ্গি হিসাবেও বিবেচিত হতে পারে আমরা ইতিমধ্যে V চিহ্ন দেখেছি এই প্রতীকের দুটি ভিন্ন দিক থাম্বস আপ অনুমোদনের অনুভূতির সাথেও সম্পর্কিত এটি একটি ট্যাক্সিকে বলার জলীয় উপায়ে সহজ হতে পারে এবং এটি এখনও মধ্যপ্রাচ্যের দৃশ্যের অঙ্গভঙ্গি হিসাবে বিবেচিত হতে পারে এখানে প্রদর্শিত শেষ চিহ্নটিরও ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে কিন্তু এই ব্যাখ্যাগুলি ভিন্ন হলেও আমরা দেখতে পাই যে প্রতিটি সংস্কৃতিতে তাদের অর্থের বিস্তৃত ধারণা বিদ্যমান কাইনেসিক্সের পরবর্তী দিক হল ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর মেটা কমিউনিকেটিভ হিসাবে পরিচিত কারণ তারা বার্তার বার্তা সুতরাং হাত ও বাহুর নড়াচড়া রয়েছে যা বক্তৃতা বা ফাংশনের সাথে উচ্চারণ করতে বা যা বলা হচ্ছে তার প্রশংসা করতে হয় উদাহরণস্বরূপ আমি আমার বক্তৃতার সময় পডিয়ামে আমার মুষ্টি খুঁজে পেতে পারি একটি পয়েন্ট বা নেতিবাচক বিন্দুকে হাইলাইট করার জন্য বা আমি আমার মাথা নেড়ে দিতে পারি এবং আমার সম্মতির এই ধারণাটিকে জোরপূর্বক পাস করার জন্য "yes yes yes" বলতে পারি অথবা আমি বলতে পারি "no no no no no" এই ধারণাটি হাইলাইট করার জন্য যে আমি আসলে এখানে একটি নেতিবাচক ব্যাখ্যা চাই সুতরাং এই মাথা এবং হাতের সংকেত একসাথে যুক্ত আমার কথার একটি প্রশংসামূলক দিক নির্দেশ করে সুতরাং অমৌখিক বার্তাগুলি আমাদের বলে যে কীভাবে মৌখিক বার্তাগুলিকে ব্যাখ্যা করতে হয় এবং সেগুলি বিভিন্ন সংস্কৃতিতে যথেষ্ট পরিবর্তিত হতে পারে সুতরাং প্রতীক এবং চিত্রকরগুলি সামাজিকীকরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেখা হয় কোডিফাইড প্রতীকের দিকগুলি গ্রহণ করুন উদাহরণস্বরূপ জলের নিচের সাঁতারুদের কোড বা হিচহাইকারস বিভিন্ন প্রতীকের ব্যাখ্যা ইত্যাদি আমরা দেখতে পাই যে চিত্রকদের মধ্যে বাকি প্রতীকগুলি শুধুমাত্র সামাজিকীকরণের মাধ্যমে শেখা হয় প্রতীকগুলি প্রাথমিকভাবে হাতের অঙ্গভঙ্গিগুলিকে নির্দেশ করে যা সরাসরি মৌখিক অনুবাদকে দূরে রাখে এবং মৌখিক যোগাযোগের পুনরাবৃত্তি বা প্রতিস্থাপন করতে ব্যবহার করা যেতে পারে সেই তুলনায় চিত্রকররা সেই হাত বাহু বা মাথাকে বোঝায় যা উচ্চারণ বা প্রশংসাসূচক বক্তব্যের জন্য কাজ করে তারা বক্তৃতা ছাড়া ব্যবহার করা যাবে না এবং এটি প্রতীক এবং চিত্রকরের মধ্যে প্রধান পার্থক্য সুতরাং চিত্রকররা ভিজ্যুয়াল ছবি তৈরি করে এবং কথ্য বার্তা সমর্থন করে এগুলি হল অবচেতন আন্দোলন যা প্রতিক কাইনেসিক মুভমেন্টের চেয়ে নিয়মিতভাবে ঘটে উদাহরণস্বরূপ আমাদের হাতকে আলাদা করে ধরে রাখা কিছুর বড় আকার নির্দেশ করে প্রতীকগুলির তুলনায় যা সর্বদা সচেতনভাবে ব্যবহৃত হয় আমরা দেখতে পাই যে চিত্রকররা অচেতন এবং সেই কারণেই আমরা দেখতে পাই যে চিত্রকদের ব্যবহার আমাদের বলে যে একজন ব্যক্তি বহির্মুখী নাকি অন্তর্মুখী এবং বহির্মুখী ব্যক্তি বেশি চিত্রকর ব্যবহার করেন এবং তারপর একজন অন্তর্মুখী ব্যক্তি কম চিত্রকর ব্যবহার করেন সাংস্কৃতিক পার্থক্যগুলিও রয়েছে তবে ব্যক্তিত্বের এই পার্থক্যগুলি চিত্রকরদের ব্যবহারের ভিত্তিতেও বোঝা যায় ইলাস্ট্রেটররা একটি ফর্মের রূপরেখা বা একটি গতি চিত্রিত করার জন্য আচরণগুলি অন্তর্ভুক্ত করে সুতরাং তারা একটি চাক্ষুষ সাহায্য পছন্দ চিত্রকরদের ব্যবহারেও কিছু সাংস্কৃতিক বৈচিত্র রয়েছে উদাহরণস্বরূপ কিছু সংস্কৃতি রয়েছে বেশিরভাগ ল্যাটিন আমেরিকান দেশে আমরা দেখতে পাই যে লোকেরা তাদের অ্যাংলো স্যাক্সন প্রতিপক্ষের তুলনায় বেশি চিত্রকর ব্যবহার করে চিত্রকরদের অনুপস্থিতি ল্যাটিন আমেরিকার দেশগুলিতে আগ্রহের নির্দিষ্ট অভাব নির্দেশ করে বিপরীতে আমরা দেখতে পাই যে কিছু এশিয়ান সংস্কৃতিতে এবং চিত্রকরদের ব্যাপক ব্যবহারকে প্রায়শই বুদ্ধিমত্তার অভাব হিসাবে ব্যাখ্যা করা হয় কাইনেসিক্সের তৃতীয় বিভাগ হল কার্যকর প্রদর্শন সুতরাং তারা আন্দোলন সাধারণত মুখের অঙ্গভঙ্গি যা নির্দিষ্ট আবেগ প্রদর্শন করে তারা কখনও কখনও বাস্তব আবেগও প্রদর্শন করতে পারে কিন্তু তারা প্রায়ই নকল মানসিক অবস্থা যা একটি ভদ্র সামাজিক মিথ্যা ব্যবহার করার মত কখনও কখনও আমাদের সকলকে আমাদের পেশাদার সেটিংসে ভদ্র সামাজিক ব্যবহার করতে হয় উদাহরণস্বরূপ আমরা একটি অফিসিয়াল মিটিংয়ে খুব পুরানো সহকর্মীর সাথে দেখা করতে পারি এই বিশেষ সহকর্মীর সাথে আমাদের খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল না তবে আমাদের তাকে বলতে হবে "oh I am so happy to see you now" কিন্তু কিভাবে আমরা এটা পাস আমরা কি বলি ওহ আজকে তোমাকে এখানে দেখে আমি কতটা আনন্দিত নাকি আজকে তোমাকে এখানে দেখে আমি কত খুশি সুতরাং এখানে আরও বিশ্বাসযোগ্য এবং আরও উত্সাহী ব্যক্তি হিসাবে আপনার সুখের অনুভূতি অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কার্যকর প্রদর্শনগুলি ব্যবহার করতে হবে সুতরাং এগুলি ভদ্র সামাজিকীকরণের মতো সুতরাং আমরা আমাদের মুখের বৈশিষ্ট্যগুলির সাহায্যে একটি নির্দিষ্ট মানসিক অবস্থা জাল করি এখন এখানে সতর্কতার একটি শব্দ দেওয়া যেতে পারে যতক্ষণ না এবং যতক্ষণ না আমরা খুব দক্ষ অভিনেতা না হই আমরা সম্ভবত দুই মিনিটের বেশি এই অভিব্যক্তিটি চালিয়ে যেতে পারি না এবং অন্য ব্যক্তি সহজেই আমাদের পিছনের সত্যটি খুঁজে পেতে পারে এবং সেইজন্য কার্যকর ডিসপ্লেগুলি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে ঘর্ষণ এড়াতে আমাদের সাহায্য করে এবং এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুতরাং এগুলি শরীরের নড়াচড়া যা একজন ব্যক্তি যে মানসিক অবস্থার সম্মুখীন হয় সে সম্পর্কে আমাদের বলে তবে প্রায়শই নকল করে এবং এগুলি প্রাথমিকভাবে মুখের কনফিগারেশন যা কার্যকর অবস্থা প্রদর্শন করে সুতরাং মুখের প্রতীক হল একটি কাইনেসিক আচরণ যার সাধারণত একটি খুব নির্দিষ্ট অর্থ থাকে উদাহরণস্বরূপ একটি প্রকৃত হাসি সুখের পরামর্শ দিতে পারে সুতরাং মুখের প্রতীক যেমন নন ফেসিয়াল প্রতীক হল একটি বক্তৃতা স্বাধীন অঙ্গভঙ্গি কিন্তু কার্যকর প্রদর্শনগুলি সবসময় শব্দের সাথে মিল রেখে চিত্রকরের মতো ব্যবহার করা হয় কার্যকর প্রদর্শনের অভাব আবেগের অভাবকে নির্দেশ করে না তবে সাংস্কৃতিক বিবেচনাগুলি আমাদের বুঝতে সাহায্য করে যে কোনটি গ্রহণযোগ্য সামাজিক আচরণ হিসাবে বিবেচিত হয় উদাহরণস্বরূপ জাপানের একজন ব্যক্তি যিনি রাগ প্রকাশ করছেন তিনি ইতালীয় সমকক্ষ হিসেবে উল্লেখযোগ্যভাবে কম কার্যকর প্রদর্শন আন্দোলন দেখান "affect" শব্দের অর্থ আবেগ এবং সেইজন্য শিল্পীরা বিশেষ করে কার্টুনিস্ট এবং চিত্রশিল্পীরা নির্দিষ্ট লাইন আঁকতে পারেন এবং ব্রাশ বা পেন্সিলের কয়েকটি স্ট্রোকের সাহায্যে খুব উপযুক্তভাবে মানুষের আবেগ বা কাগজের টুকরো আঁকতে পারেন কাইনেসিক্সের চতুর্থ শ্রেণীর একটি নিয়ন্ত্রক হিসাবে পরিচিত এখন নিয়ন্ত্রক হল অমৌখিক কাজ যা দুই বা ততোধিক ইন্টারেকশনকারীর মধ্যে কথা বলার এবং শোনার পিছনের প্রকৃতি বজায় রাখে এবং নিয়ন্ত্রণ করে রো এবং লেভিন পরামর্শ দিয়েছেন যে নিয়ন্ত্রক হল কাইনেসিক আচরণ যা তার বক্তৃতা এবং শোনার ক্ষেত্রে আকৃতি বা প্রভাব ফেলে সুতরাং এইগুলি হল শরীরের গতিবিধি যা কথোপকথনের প্রবাহকে নিয়ন্ত্রণ করে সামঞ্জস্য করে এবং বজায় রাখে এবং প্রতিক্রিয়া মূল্যায়নের জন্য প্রায়শই নির্ভর করে যেমন আমাদের বার্তা কতটা শ্রোতা বুঝতে পেরেছে তাই আমরা আমাদের মতামত জানাতে মাথা নাড়তে পারি আমরা বুঝতে পেরেছি কি না তা বোঝাতে আমরা আমাদের চোখকে বিভিন্ন দিকে সরাতে পারি এবং এই নিয়ন্ত্রকগুলি একটি কার্যকর পদ্ধতিতে কথা বলার এবং শোনার পিছনের প্রবাহকে নিয়ন্ত্রণ করে যেখানে চিত্রকর এবং কার্যকর প্রদর্শনের অধ্যয়ন স্পিকারদের আচরণের উপর দৃষ্টি নিবদ্ধ করে নিয়ন্ত্রকদের গবেষণা শ্রোতার মুখের অভিব্যক্তি ইত্যাদির উপর ফোকাস করে শ্রোতাদের ব্যক্তিত্বের গতিশীল দিকগুলি দেখে আমরা প্রতিক্রিয়ার স্তরটি একটি স্পিকারের প্রতিক্রিয়া ইত্যাদির স্তর বোঝার স্তর তৈরি করতে পারি যেখানে চিত্রকর এবং কার্যকর প্রদর্শনগুলি দেখে আমরা স্পীকারে একই জিনিসগুলি করতে পারি আমরা সাংস্কৃতিক পার্থক্যগুলি দেখছি যা আমাদের কাইনেসিক্সের বিভিন্ন দিকগুলির ব্যাখ্যাকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রকদের ব্যবহারেও আমরা দেখতে পাই যে সাংস্কৃতিক কন্ডিশনিংয়ের প্রভাব রয়েছে আন্তঃসাংস্কৃতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক ব্যবসায় একটি ভুল ব্যাখ্যা করা নিয়ন্ত্রক সংকেত গুরুতর সমস্যার কারণ হতে পারে গবেষকরা আমাদের বলেন যে পেশাদার সেটিংসে এটি আমাদের সমিতির পাশাপাশি নেতৃত্বের ভূমিকা বুঝতে সাহায্য করে ওকনার O'Conner খুঁজে পেয়েছেন যে ঘন ঘন অঙ্গভঙ্গি এমন লোকদের সাথে অত্যন্ত সম্পর্কযুক্ত যারা অন্যদের দ্বারা ছোট দলে নেতা বলে মনে করা হয়েছিল এবং যারা নেতা ছিলেন তারা বেশি কাঁধ এবং হাতের অঙ্গভঙ্গি ব্যবহার করতেন তিনি আরও দেখেছেন যে একটি গ্রুপ সেটিংয়ে লোকেরা এমন ভঙ্গিগুলি মানিয়ে নিতে পারে যা তারা গ্রুপের সাথে সম্মত হয় এবং পরামর্শদাতারা প্রায়শই যোগাযোগ স্থাপন এবং খোলার জন্য তাদের ক্লায়েন্টদের অনুরূপ ভঙ্গি গ্রহণ করে ক্লায়েন্টদের আত্ম প্রকাশ করতে সহায়তা করে কাইনেসিক্সের পরবর্তী বিভাগ হল অ্যাডাপ্টর অ্যাডাপ্টারগুলিতে ভঙ্গি এবং অন্যান্য নড়াচড়ার পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত যা সামান্য সচেতনতার সাথে করা হয় এই শরীরের সামঞ্জস্যগুলি হয় একটি নির্দিষ্ট ফাংশন সম্পাদন করে বা তারা একটি নির্দিষ্ট অবস্থানে একজন ব্যক্তিকে আরও আরামদায়ক করে তোলে তারা খুব সামান্য সচেতনতা সঙ্গে ঘটে বেশিরভাগ সময় তারা কোন চেতনা ছাড়াই তৈরি করা হয় এবং সেইজন্য তাদের অন্যদের সত্যিকারের আবেগ বোঝার ক্ষেত্রে বিবেচনা করা হয় দত্তক প্রধানত শরীরের নিবদ্ধ আন্দোলন গঠিত বসার সময় শরীর বা পায়ের অবস্থান বদলানো ঘষা স্পর্শ আঁচড় নিজেকে বাছাই আঁচড় দেওয়া টেবিলে পেন্সিল টোকা দেওয়া অ্যাডাপ্টরের উদাহরণ হিসাবে বিবেচনা করা যেতে পারে অ্যাডাপ্টারগুলি অমৌখিক কাজ যা যোগাযোগের উদ্দেশ্যে নয় যখন আমরা এই ধরনের কাজগুলি দেখি তখন আমরা সেই ব্যক্তি সম্পর্কে কিছু সিদ্ধান্ত নিতে পারি যে সেগুলি প্রদর্শন করছে এবং সেইজন্য একটি অ্যাডাপ্টারের ব্যাখ্যাটি হয় বাড়াবাড়ি করা যেতে পারে বা এটি বিপরীতভাবে অতি সরলীকৃতও হতে পারে ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্য কাজ করে এমন অনেক আন্দোলন বা অ্যাডাপ্টার ভুল ব্যাখ্যা করা হতে পারে বসা অবস্থায় অবস্থান বদলানোর মতো আন্দোলন একটি নির্দিষ্ট শারীরিক পরিস্থিতি সমাধানের সহজ উপায় হতে পারে উদাহরণস্বরূপ আমি অস্বস্তিকর হতে পারি এবং আমি আমার অবস্থান পরিবর্তন করছি কিন্তু অন্য ব্যক্তি এটি একটি মনোভাব বা একটি নির্দিষ্ট আবেগের প্রতিফলন হিসাবে বুঝতে পারে অ্যাডাপ্টারগুলি শৈশবকালে শারীরিক মানসিক মোকাবিলার উপায় হিসাবে বিকাশ করে বলে মনে করা হয় এই নড়াচড়ার কিছু বৃদ্ধি উদ্বেগের সাথে বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ একটি পেন্সিল দিয়ে ডিস্কে ট্যাপ করা অন্যদেরকে অন্যান্য আচরণের আংশিক বেঁচে থাকা বলে মনে করা হয় যা আমাদের বিবর্তনীয় অতীতের একটি অংশ বলে মনে করা হয় উদাহরণস্বরূপ পল একম্যান পরামর্শ দিয়েছেন যে হাত এবং পায়ের অস্থির নড়াচড়া সম্ভবত আমাদের ফ্লাইট প্রতিক্রিয়াগুলির একটি থ্রোব্যাক অ্যাডাপ্টারের এই তালিকা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কোন ফ্রিকোয়েন্সি দিয়ে মানুষ তাদের ব্যবহার করতে পারে অজ্ঞানভাবে তাদের ধারণা এবং আবেগগুলি অন্য লোকেদের কাছে প্রদর্শন করতে তাই আজ আমরা বিভিন্ন ধরনের কাইনেসিক আচরণ নিয়ে আলোচনা করেছি আমাদের পরবর্তী আলোচনায় আমরা এই আলোচনাগুলি চালিয়ে যাব ধন্যবাদ